পূর্ববর্তী বক্তৃতায় আমরা দেখেছি যে একটা পয়েন্ট ডাইপোল একটা ভেক্টর পোটেনশিয়াল দেয় যেটা হল µ04π এটা ব্যবহার করে আমরা দেখব যে যদি আমাদের কাছে কোনও ম্যাগনেটিক উপাদান থাকে যার একটা পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন M থাকে অনেকটা পার্মানেন্ট পোলারাইজেশন বৈদ্যুতিক ক্ষেত্রের মত সুতরাং M প্রতি ইউনিট ভলিউমের ম্যাগনেটিক মোমেন্ট কে উপস্থাপন করে তাহলে এটা বাউন্ড কারেন্ট এবং বাউন্ড সারফেস এর সমতুল্য এটা আবার ইলেক্ট্রোস্ট্যাটিক ক্ষেত্রে পোলারাইজেশনের অনুরূপ যেটা বাউন্ড চার্জ গুলোর সমতুল্য ছিল বাল্ক বাউন্ড চার্জ এবং সারফেস বাউন্ড চার্জ আবার এটা করার জন্য আমরা ভেক্টর পোটেনশিয়াল এর সহায়তা নিই সুতরাং যখন আমাদের এই সিস্টেম টা আছে ধরা যাক এটা r' এবং আমরা r এ ভেক্টর পোটেনশিয়াল গণনা করব তাহলে আমরা এখানে r এর নিকটে একটা ছোট ভলিউম নিয়েছি এবং এটার একটা ম্যাগনেটিক মোমেন্ট dm থাকবে এটা একটা ছোট ভলিউম যা Mr dV এর সমান A µ04π M magnetic momentvolume dm Mr dV অতএব ভেক্টর পোটেনশিয়াল dA হল µ04πMr dVr r r r 3 যেখানে r r হল সেই পয়েন্ট থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট এর ভেক্টর এবং অতএব Ar হল µ0I4πMr dVr r r r

r r 3dV এখন আমরা এখানে কিছু ভেক্টর ম্যানিপুলেশন করব এবং দেখব যে এটা হচ্ছে Mr1r rdV এখন একটা ভেক্টর আইডেনডিটি ব্যবহার করব যেটা হল × যেটা হল f×A fA অতএব ×1r rMr হল f এবং আমরা প্রাইম ভেরিএবল এর রেস্পেক্ট এ কার্ল নেব খেয়াল করবে যে এটা এখানে 1r rMr 1r r Mr এটা আমি অন্য রঙ এ লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ×1r rMr হল 1r rMr 1r r Mr r r 3dV µ04πMr1r rdV × f×A fA ×1r rMr 1r rMr 1r r Mr এই টার্ম গুলো কে ইনভার্ট করা যাক তাহলে 1r rMr হচ্ছে 1r rMr 1r rMr Mr কে যদি সুইচ করি Mr1r r তাহলে 1r rMr 1r rMr হবে 1r rMr 1r rMr 1r rMr Mr1r r 1r rMr 1r rMr অতএব এটার dV এর ওপর ইন্টিগ্রাল হবে এবং এটা dV ইন্টিগ্রাল হবে এটাকে একটা আইডেনডিটি হিসেবে ব্যবহার করব যেটা বলে যে একটা ভেক্টর কোয়ান্টিটির কার্ল এর একটা ভলিউম এর ওপর ইন্টিগ্রাল হল n এবং সেই ভেক্টর কোয়ান্টিটির ক্রস প্রোডাক্ট সারফেস ওপর দিয়ে এটার মানে হল যে আমাদের কাছে যদি একটা ভলিউম ঘেরা ক্লোস্ড সারফেস থাকে তাহলে ভলিউম ইন্টিগ্রাল টা n× V হবে যেখানে n এই সারফেস থেকে বাইরে আসছে আমরা এখন এটাকে এই প্রথম ইন্টিগ্রাল এ ব্যবহার করতে পারব অতএব এই Mr1r rdV কে ×Mrr rdV Mr r r dV হিসেবে লিখতে পারি A হচ্ছে nMr r r ds Mr r r

r r dV এটার মানে হল যে যদি আমাদের কাছে একটা ভলিউম থাকে যেখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট M আছে তাহলে nMr আমাদের সারফেস কারেন্ট টার্ম টা দেয় কারণ জানি যে আমরা A কে এরকম করে লিখতে পারব সুতরাংআমরা একটা ভলুম নেব যাতে কিছু M আছে তাহলে এটা লিখতে পারি যে A হল nMr r r ds Mr r r dV এবং এটাকে আমরা Kr r r ds Jr r r ds লিখতে পারি যেখানে K হল সারফেস কারেন্ট এবং J হল বাল্ক কারেন্ট A nMr r r r r dV Kr r r ds Jr r r ds সুতরাং এই ম্যাগনেটিক মোমেন্ট থেকে আমরা বলতে পারি যে এটা হল একটা সারফেস কারেন্ট K এর সমতুল্য যেটা হল nM এবং একটা বাল্ক কারেন্ট J যেটা হল M এবং যেহেতু এগুলো স্বাধীন কারেন্ট নয় আমরা এগুলো কে বাউন্ড কারেন্ট বলি যেরকম আগে আমরা বাউন্ড চার্জ দেখেছিলাম Kbound nM Jbound M আমাদের কিছু উদাহরণ দেখা যাক যদি আমাদের কাছে একটা লম্বা সিলিন্ডার থাকে যেটার একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে z দিকে তাহলে M হল 0 যেখানে n S এর মতন সারফেস থেকে বাইরের দিকে আসছে সুতরাং সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে n এর এবং S এর দিক একই অতএব Sz আমাদের ø দেয় সুতরাং nM হল M ø সুতরাং এই লম্বা সিলিন্ড্রিকাল ম্যাগনেটের এর একটা ইউনিফর্ম মাগনেটাইজেশান আছে যেটা একটা সারফেস কারেন্ট থাকার সমতুল্য যেটার মান M এবং যেটা ø দিকে প্রবাহিত হয় এবং এখানে কোন বাল্ক কারেন্ট নেই অতএব এটা একটা সলিনয়েড এর মত যার মধ্যে কন্সটান্ট ফিল্ড আছে সুতরাং এটা সলিনয়েড ফিল্ড এর মত আবার অন্য দিকে যদি আমাদের কাছে ফ্ল্যাট পাতলা ওয়েফার অথবা ফ্ল্যাট ডিস্ক এর মতন কিছু থাকে যেখানে M হল z দিকে তাহলে এটা একটা রিং অফ কারেন্ট এর মতন হবে যেখানে গোটা কারেন্ট M d হবে যেখানে d হচ্ছে প্রস্থ টা যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এই তৃতীয় উদাহরণে আমরা একটা গোলক নিয়েছি যার কনস্ট্যান্ট মাগনেটাইসেশান আছে তাহলে আবার M হবে 0 এবং সারফেস কারেন্ট K হবে nM যেটা এই ক্ষেত্রে Mrz হবে এবং এটা Msinθ ø কারণ z হল cosθ r sinθ এবং r হল ø সুতরাং K হল Msinθ ø কিন্তু এটা আমরা পূর্ববর্তী বক্তৃতায় সমাধান করে ফেলেছি এবং তাই এটা আমাদের একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড B দেবে যা হল 2µ0K3z এবং একটা ডাইপোল ফিল্ড যেটা m এর সংশ্লিষ্ট সেটা হল 4π3R3M